এই বক্তৃতায় আমরা এনালগ থেকে ডিজিটাল রূপান্তরকরণ নিয়ে আলোচনা করব আপনি মনে করতে পারবেন যে আমাদের পূর্ববর্তী বক্তৃতায় আমরা এর বিপরীত প্রক্রিয়া মানে কিভাবে একটি ডিজিটাল value কে একটি সমতুল্য ও সমানুপাতিক এনালগ value তে রূপান্তরিত করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম এই বক্তৃতা আমরা প্রথমে AD রূপান্তরকরণ এর প্রাথমিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এরপর সেখানে থাকবে signal sampling rate আমরা সেটা নিয়ে খুবই সংক্ষেপে কথা বলব এবং আমরা কিছু পরিবর্ত AD converter design দেখব আসুন আমরা AD converter এর প্রাথমিক সূচনা এবং এর বিভিন্ন ধরন যেগুলো সম্ভব সেগুলো নিয়ে আলোচনা শুরু করি একটা এনালগ থেকে ডিজিটাল converter যেটাকে আপনি সংক্ষেপে AD converter বলেন সেটা একটি এনালগ ভোল্টেজ VA কে ইনপুটে নেয় এবং আউটপুট এ একটি ডিজিটাল মান D দেয় যেখানে D হল VA এর সমানুপাতিক AD converterএর বিভিন্ন ধরনের ডিজাইন সম্ভব তাদের কয়েকটি এখানে তালিকাভুক্ত করা হলো flash counter tracking successive approximation এবং dual slope আমাদের বক্তৃতাগুলিতে আমরা প্রথম চার ধরনের নিয়ে আলোচনা করব শেষোক্তটি নিয়ে আলোচনা করবো না প্রথম চারটি সাধারণত বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের AD রূপান্তরকরণ বা কোন কারখানার তাপমাত্রাচাপ আর্দ্রতা নিরীক্ষণ করছি ওই variable গুলি সারাক্ষণ ধরে নিরীক্ষণ ও অনুভূত করা হয় এটা একটি তরঙ্গের মতো হবে যা উপর নীচে পরিবর্তিত হচ্ছে এটা দরকারী নয় যে তারা একই থাকবে আর এখানে আপনার AD converter আছে যেটা ভোল্টেজকে যেটা অনুভূত মানের সমতুল্য তাকে সমানুপাতিক ডিজিটাল আউটপুটে রূপান্তরিত করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেখানে আরেকটি কার্যকরী ব্লক আসছে আমি এটা পড়ছি আর রূপান্তর করছি এই পদ্ধতিটা 5 মিলি সেকেন্ড সময় নেয় এখন ধরুন আমার ইনপুট তরঙ্গ রূপ ধরে রাখবে Sample and hold circuit টি ঠিক তাই করে এটি একটি নির্দিষ্ট সময়ে ইনপুট টির একটি নমুনা নেয় এবং যতক্ষণ AD conversion পদ্ধতিটি চলছে ততক্ষণ সেই মানটি ধরে রাখে এটিই sample and hold circuit এর মূল উদ্দেশ্য আমি সার্কিট ডায়াগ্রাম নিয়ন্ত্রণ করা যায় যখনই স্যুইচ বন্ধ থাকবে তখন এই ক্যাপাসিটার বজায় রাখা হয় পরবর্তী প্রশ্ন হল sampling এর rate কত হওয়া উচিত আমরা কি প্রতি সেকেন্ডে নমুনা নেব না প্রতি মিলি সেকেন্ড এ না প্রতি মাইক্রো সেকেন্ড এ কোনটা সবচেয়ে ভালো sampling rate হবে এখন sampling rate নির্ভর করে ইনপুট সিগন্যালের যার মানে এমন একটি সিগন্যাল যার কম্পাঙ্কগুলি একটি নির্দিষ্ট সীমায় আছে ধরি আমরা বলছি fmin থেকে fmax ধরুন আমরা এটা sampling করছি সিগন্যাল এর উপর নির্ভর করে আপনি যদি এই শর্ত না মানেন সেক্ষেত্রে আপনার গ্রহণকেন্দ্রটি signal এর কম্পাঙ্কগুলি সম্বন্ধে ভুল অনুমান পেতে পারে আমি বিস্তৃত বর্ণনায় যাচ্ছি না কিন্তু এটাই sampling এর ফলের সম্বন্ধে প্রাথমিক ধারণা আরেকটি জিনিস আছে যাকে বলে AD converterএর রেজুলেশন বলে যদি AD converter এর বৈশিষ্ট্য রৈখিক কে A হিসেবে সংজ্ঞায়িত করা হয় A হল full scale voltage ভাগ 2n আমরা একটি উদাহরণ নিই ধরুন আমার একটি AD converter আছে আর আমার full scale voltage হল 1 volt সুতরাং রেজিলিউশন গণনা করতে পারেন Conversion time এবং bandwidth হল অন্য দুটো প্যারামিটার এর প্রকার এর উপর নির্ভর করে এটি খুব দ্রুত হতে পারে এটা কয়েক ন্যানো সেকেন্ড সময় নিতে পারে অথবা এটি যদি বেশ মন্থর হয় তবে কিছু মিলিসেকেন্ড সময় লাগতে পারে ইনপুট bandwidth হল ইনপুটটির সমর্থনযোগ্য সর্বোচ্চ কম্পাঙ্ক এটা সার্কিটের দুটি ভিন্ন অংশের উপর নির্ভর করে একটি হল sample and hold circuit টা কতটা দ্রুত এবং আরেকটি হলো AD converter টা কতটা দ্রুত ADCএর transfer বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যতটা ইনপুট এর পরিবর্তন হয় ততটাই DA converter এর মত ধাপে ধাপে বৃদ্ধি হয় এটা এভাবে বাড়তে থাকে এই curveটি হল আদর্শ case এর জন্য কারণ এটি একটি সরলরেখা কিন্তু সাধারণভাবে এখানে offset error বা nonlinearity error থাকে Offset error মানে হল এটির পরিবর্তে আপনি আপনার তরঙ্গরূপ হয় এইরকম দেখবেন অথবা এই রকম দেখবেন Nonlinearity মানে ধাপটির উচ্চতা সমান নাও হতে পারে একটি ধাপ হয়তো দেখলেন খুব বড় দ্বিতীয় ধাপ হয়তো ছোট তৃতীয় ধাপ হয়তো বড় চতুর্থ ধাপ হয়তো ছোট একেই বলে Nonlinearity প্রকৃতপক্ষে বাস্তবায়নের সময় এই ধরনের ভুল থেকে যেতে পারে এখন আমরা বিভিন্ন ধরনের AD converter ও তারা কিভাবে কাজ করে তা দেখব প্রথম ধরনের AD converter হল flash ধরনের AD converter এখানে কিন্তু flash memory কে বোঝানো হয়নি flash মানে খুবই দ্রুত এটি সবচেয়ে দ্রুত ধরনের AD রূপান্তরকরণ করতে চাই ধরুন বললাম n16 আমার 2n 1 টি comparator লাগবে n16 এর জন্য এটা হবে 65536 আর আমাদের একটা বিশাল বড় priority encoder দরকার যাতে 65536 টি ইনপুট থাকবে যেটা বাস্তবে তৈরি করা অসম্ভব এইজন্য আপনি শুধুমাত্র ছোট flash AD converter তৈরি করতে পারবেন n এর বড় মানের জন্য এটা অবাস্তব আমরা দেখব flash AD converter কেমন দেখতে এবং এটা কিভাবে কাজ করে এখানে বাম দিকে আমি একটা 3 বিট flash AD converter এর ছবি ভোল্টেজ দিয়ে সাহায্য করে সবচেয়ে কমটির ক্ষেত্রে নিচে R ও উপরে 7R রোধ থাকে সুতরাং এখানে কি ভোল্টেজ হবে Vref R 8R এটা Vref 8 ভোল্টেজ দেবে আপনি যদি পরেরটিতে যান এটি হবে 2R ও এটি হবে 6R সুতরাং 2Rকে ভাগ করছি দিয়ে সুতরাং এটা হল Vref 4 তারপর আপনি এইটা দেখুন এটা হবে Vref 3 8 এবং এভাবে চলতে থাকবে আপনি দেখুন এটা অনেকগুলি রেফারেন্স ভোল্টেজ দেয় যেগুলি পরস্পরের সম দূরত্বে থাকে এবং এখানে অনেকগুলি ভোল্টেজ comparator থাকে ধরুন আমার এই ধরনের এবং comparator আছে আমার দুটি ইনপুট আমি দুটি ভোল্টেজ প্রয়োগ করছি যদি ইনপুটটি ইনপুট এর থেকে বড় হয় তখন আউটপুটটি 1 হবে যদি টি বড় হয়তবে আউটপুট 0 হবে এইভাবে comparator কাজ করে সুতরাং এনালগ ইনপুট ভোল্টেজ Vin এর উপর নির্ভর করে A B C D E F G এই মানগুলো পরিবর্তন হয় priority encoderটি এই binary combinationকে সমতুল্য ডিজিটাল আউটপুট এ রূপান্তরিত করে আমরা আউটপুটে প্রয়োজনীয় ডিজিটাল মান বা loop নেই তাই এই ধরনের converter খুবই দ্রুত কিন্তু আমি আপনাকে যেমন বলেছি এতে প্রচুর hardware এর প্রয়োজন হয় আমরা ব্যবহারিক দিক থেকে তৈরি করা সম্ভব এমন কিছু দেখি আপনি দেখবেন সেই দিক থেকে DA converter সহজতর শুধুমাত্র কিছু রোধ লাগে আপনি 10 বিট 12 বিট 14 বিট 16 বিট DA converter খুব সমস্যা ছাড়াই তৈরি করতে পারবেন এখন যে পদ্ধতিটি নিয়ে আমরা কথা বলবো তাতে একটি DA converter কেন্দ্রীয় block হিসেবে ব্যবহৃত হয় আর এটা ব্যবহার করে আমরা একটি AD converter তৈরি করার চেষ্টা করছি এই পদ্ধতিকে বলে counter type AD converter আমাদের এখানে একটি DA converter আছে এই DA converter এর ইনপুট আসে একটি binary counter থেকে এটা 0 1 2 3 4 এইভাবে গণনা করে আর এই counter সব সময় গণনা করে না শুধুমাত্র যখন clock আসে তখনই শুধু গণনা করে এবং এই clock আসবে যদি অন্য ইনপুটটি 1 হয় এটা একটা AND gate যদি অন্য ইনপুট 0 হয় তবে clock আসবে না যতক্ষণ অন্য ইনপুট টি 1 এই counter গণনা করতে থাকে এই counterটি কে আপনি VDAC ভাবতে পারেন এই DA converter এর আউটপুট এর কি হবে এটিও ধাপে ধাপে আস্তে আস্তে বাড়বে যখন counterটি বাড়তে থাকে তখন comparatorএর ইনপুটটিও বাড়তে থাকে এবং একটি পয়েন্ট আসবে যখন ইনপুটটি এনালগ ইনপুট ভোল্টেজকে অতিক্রম করবে আর যখনই এটা অতিক্রম করবে এর মান হবে 0 এবং counterটি গণনা করা বন্ধ করবে এই ছবিটিতে আমরা ঠিক এই জিনিসটা দেখিয়েছি ধরলাম এইটা আমাদের Vin এখানে আপনি এই dotted লাইনটা প্রয়োগ করছেন এবং এই counterটি 0 থেকে শুরু করে ক্রমশ বাড়তে থাকে এবং যখনই এটা অতিক্রম করে তখন counter থেমে যায় counterএর মানটি হবে digital আউটপুট এইভাবে আপনি একটি DA converter ব্যবহার করে একটি AD converter তৈরি করছেন যেহেতু আপনি এখানে একটি binary counter ব্যবহার করেছেন তাই একে বলে counter type AD converter আমরা এখানে ঠিক কি করছি তা সংক্ষেপে বলার জন্য প্রতিটি ধাপ লিখে রাখা হল আপনার দরকার একটি DA converter একটি counter একটি ভোল্টেজ comparator এই রূপান্তর শুরুর আগে counterটি 0 তে রাখা হয় এবং আমরা দেখেছি counter এর আউটপুট টি DA converter এর ইনপুটে যায় DA converterএর আউটপুট comparatorএর ইনপুটে পাঠানো হয় এবং এনালগ ভোল্টেজ ইনপুট comparator এর ইনপুটে যুক্ত করা হয় সুতরাং আমরা তুলনা করছি যদি আপনি দেখেন ইনপুট ভল্টেজটি DAC আউটপুট এর থেকে বড় তখন counter টি 1 বাড়ানো হয় যার মানে AND gateটি সক্ষম হয় কিন্তু যখনই এর উল্টোটা হয় DA converter এর আউটপুট টি Vinকে অতিক্রম করে তার মানে রূপান্তরকরণ সম্পূর্ণ হয়েছে আমরা থামি এবং counter এর আউটপুটই হলো AD converterএর প্রয়োজনীয় আউটপুট এই পদ্ধতির সমস্যা হল সবচেয়ে খারাপ case এর ক্ষেত্রে একটি n bit counterএর জন্য আমাকে 2n ধাপের সবকটিই Vin খোজার জন্য গণনা করতে হতে পারে সুতরাং সবচেয়ে বেশি clock pulse যা লাগতে পারে তা হল 2n কিন্তু এটা যেহেতু খুবই সরল আমরা এটা দিয়ে খুব বড় converter তৈরি করতে পারি একটু সামান্য পরিবর্তন করে আপনি এটাকে আরো উন্নত করতে পারেন এখানে আমরা tracking type AD converter এর কথা বলব আপনি দেখছেন সার্কিটটি প্রায় একইরকম কিন্তু আমাদেরকে ওই AND gateটি অপসারণ করতে হবে এবং binary up counterটি updown counter দিয়ে প্রতিস্থাপিত করতে হবে Updown counterটি একটি binary counter যা উপরে 0 1 2 3 4 অথবা নিচে 4 3 2 1 অবধি গণনা করতে পারে এখন আমরা কি করে জানব এটা উপরের দিকে গণনা করছে না নিচের দিকে এখানে UD' নামের একটি control ইনপুট আছে যদি এটা 0 হয় তবে counterটি নিচের দিকে গণনা করবে যদি এটা 1 হয় তবে counterটি উপরের দিকে গণনা করবে এখানেও একই নীতি মানা হয় আপনি counter কে শূন্য থেকে শুরু করুন আর তারপর comparatorটি DA converter এর আউটপুট Vin এর সাথে তুলনা করবে যদি ইনপুটটি এর থেকে বড় হয় তা হলে UD' আউটপুট হবে 1 সুতরাং counterটি উপরের দিকে গণনা করবে যদি DA converterটি বড় হয় তাহলে counterটি নিচের দিকে গণনা করবে সুতরাং DA converter এর আউটপুট ইনপুট ভল্টেজকে track করবে এখানে আপনি ধরে নিতে পারেন কোন sample and hold circuit নেই ইনপুট তরঙ্গকারটি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং DA converter এর আউটপুট এটাকে track করার চেষ্টা করছে এটা ইনপুটটি কোন দিকে পরিবর্তন হচ্ছে তার ওপর নির্ভর করে হয় বাড়ছে অথবা কমছে আর এটা ক্রমেই হয়ে চলেছে এইভাবে tracking AD converter কাজ করে এখানে আমরা একটি binary up down counter ব্যবহার করছি যদি comparator এর আউটপুট 1 হয় তার মানে Vin হল VDAC এর থেকে বড় আমরা counterটি বাড়াই যদি এটা বিপরীত হয় আমরা counterটি কমাই সুতরাং এখানে রূপান্তর সম্পূর্ণ হয়ে গেছে বলে কিছু নেই এই রূপান্তর ক্রমে হয়েই চলেছে আর আমরা ইনপুট ভল্টেজকে track করেই চলেছি সেই সমস্ত ক্ষেত্রে যেখানেই ইনপুট ভল্টেজ খুবই আস্তে পরিবর্তন হচ্ছে এবং আমাদের ইনপুটটি সারাক্ষণ track করার দরকার সেখানে আপনি এই ধরনের AD converter ব্যবহার করতে পারেন এটা খুব আস্তে পরিবর্তনকারী তরঙ্গাকারের একটানা রূপান্তরের জন্য উপযুক্ত কিন্তু সবচেয়ে বাজে ক্ষেত্রে রূপান্তর এখনো 2n কারণ ইনপুট যদি খুব বেশি হয় তাহলে Vin এ পৌঁছতে আপনাকে 2n ধাপের সমস্ত ধাপ গণনা করতে হবে সবচেয়ে বাজে ক্ষেত্রের delay complexity আপনি এখানে উন্নত করছেন না ইনপুটটি কিভাবে track করা যায় সেটা দেখাতে ধরুন আমি এই নীলরেখাটা দেখাচ্ছি এই নীল রেখাটাকে আমরা আমাদের ইনপুট তরঙ্গাকার বললাম এবং এই লাল রেখাটি DA converterএর আউটপুটকে track করছে আপনি দেখছেন এটা কিভাবে পরিবর্তন হয় এটা বেড়ে যাচ্ছে এখানে এটা অতিক্রম করছে সুতরাং পরবর্তী ধাপ হল এটা নিচের দিকে গণনা করছে পরবর্তী ধাপে এটা দেখা যায় যে Vin আবার বাড়ছে এটা আবার নেমে যাবে এটা আবার বাড়বে আবার বাড়বে তারপর নামবে বাড়বে বাড়বে আর আপনি দেখবেন DAC আউটপুটটি ইনপুট তরঙ্গাকার যখন পরিবর্তন হচ্ছে তাকে track করার চেষ্টা করছে এটিই tracking type AD converter এর প্রধান বৈশিষ্ট্য এর সাথে আমরা এই বক্তৃতাটির শেষে এসে পড়েছি এখানে আমরা তিনটি ভিন্ন ধরনের নিয়ে আলোচনা করলাম flash type counter type and tracking type পরবর্তী বক্তৃতায় আমরা অন্য একটি ধরনের AD converter নিয়ে কথা বলব যেটা প্রকৃতপক্ষে counter type বা tracking type এর তুলনায় দ্রুততর এটা ভাবা যায় যে n বিট রূপান্তরের জন্য আপনার শুধুমাত্র n সংখ্যক clock pulseই দরকার এবং যেটা ব্যবহারিক দিক থেকে একদম ঠিক একটি 16 বিট AD converter এর জন্য আপনার শুধুমাত্র 16 টি clock pulse লাগবে 65000 টি clock pulse লাগবে না এইটা আমরা আমাদের পরবর্তী বক্তৃতায় আলোচনা করব